ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজ আমরা অনেক ভেরিয়েবল ফাংশনের আংশিক ডেরিভেটিভস নিয়ে আলোচনা করবো সুতরাং আংশিক ডেরিভেটিভ কি এটি একটি স্বাধীন ভেরিয়েবলের সাথে বেশ কয়েকটি ভেরিয়েবল ফাংশনের একটি সাধারণ ডেরিভেটিভ যখন অন্য সব স্বাধীন ভেরিয়েবলকে ধ্রুবক হিসাবে রাখে সুতরাং যেমন এখানে লেখা হয়েছে এটি একটি স্বাভাবিক ডেরিভেটিভ যখন আমাদের অন্য স্বাধীন ভেরিয়েবলকে ভেরিয়েবল হিসাবে ধ্রুবক হিসাবে রাখতে হবে এবং একটি নির্দিষ্ট ভেরিয়েবলের ক্ষেত্রে একটি বিশেষের ডেরিভেটিভ গ্রহণ করতে হবে এবং এটিকে সেই ভেরিয়েবলের ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ বলা হয় সুতরাং উদাহরণস্বরূপ আমাদের একটি ফাংশন z হল f x y এর সমান এবং x y কিছু ডোমেনের অন্তর্গত R স্কয়ারের এবং z∈R প্রকৃত লাইন সুতরাং এই f এর আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে x0 y0 বিন্দুতে যা আমরা fxx0 y0 দ্বারা ডিনোট করেছি এটি সংজ্ঞায়িত করা হয়েছে যেমনটি আমরা আগে বলেছিলাম এটি সাধারণ ডেরিভেটিভ সুতরাং আমরা এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ গ্রহণ করছি সুতরাং ডেরিভেটিভের মৌলিক সংজ্ঞা যে limit delta x 0 তে যায় এবং তারপর আমরা এখানে x0তে একটি বৃদ্ধি করব সুতরাং x0Δx এটি x এর বৃদ্ধি কারণ আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ গ্রহণ করছি সুতরাং এখানে x0Δx এবং তারপর y0 আমরা y0 পরিবর্তন করছি না সুতরাং এটি y0বিন্দুতে সুতরাং y0 যেমন ছিলো তেমনই থাকবে এবং মাইনাস ফাংশন মান থাকবে x0y0 বিন্দুতে এবং xদ্বারা বিভক্ত এবং এই সীমা অস্তিত্ব থাকে তাহলে আমরা বলতে পারি যে এটিএকটি আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে x0y0 বিন্দুতে এবং এটি fx দ্বারা বোঝানো হয়েছে x0y0 বিন্দুতে অথবা ডেল্টা f ওভার x x0y0 বিন্দুতে আমরা এটাও বুঝতে পারি যে এখানে ফাংশনে আমরা এই y0 কে রেখেছি ধ্রুবক হিসাবে এবং এই স্বাভাবিক ডেরিভেটিভস গ্রহণ করেছি সুতরাং এখন এখানে x এর ফাংশন আছে কারণ আমরা y0এর মত প্রতিস্থাপিত করেছি এবং তারপর এটি একটি পরিবর্তনশীল x এর একটি ফাংশন হয়ে ওঠে এবং তারপর আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে পারি এবং তারপর পরবর্তীতে আমরা সাবস্টিটিউট করতে পারি x সমান x0 এর সুতরাং সেখানে লেখা আছে এটি একটি সাধারণ ডেরিভেটিভ x এর সাপেক্ষে এখানে যেমন আমরা স্বাভাবিক ডেরিভেটিভ ব্যবহার করেছি ddx এই ফাংশনের যা একটি ফাংশন x এর কারণ আমরা প্রতিস্থাপন করেছি y y0 এই এর ধ্রুবক মান y একইভাবে এর ডেরিভেটিভ f সাথে y এর বিন্দুতে x0y0 এবং এখন কারণ আমরা y এর সাথে ডেরিভেটিভ গ্রহণ করছি সুতরাং সেই মৌলিক সংজ্ঞায় এখন আমরা একটি বৃদ্ধি করব y0 তে সুতরাং এখানে y0y এবং মাইনাস f এর ফাংশান ভ্যালু x0y0 বিন্দুতে এবং এখানে y দ্বারা বিভক্ত এবং আবার যদি এই সীমাটি বিদ্যমান থাকে আমরা বলি যে আংশিক ডেরিভেটিভ বিদ্যমান এবং এটি হল এই নোটেসন যে fyx0 y0 ওভার del f ওভার del y x0 y0 বিন্দুতে এবং আবার আমরা এই x0 ফিক্সিং করেছি তাহলে আমরা এক পরিবর্তনশীল এর একটি ফাংশন হিসাবে এই একক ভ্যারিয়েবল y এর জন্য ফাংশন আছে এবং তারপর আমরা y এর সাপেক্ষে সাধারণ ডেরিভেটিভ নিতে পারি y বিন্দুতে যা পরে y0 হয় সুতরাং এটা y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ হবে x0 y0 বিন্দুতে সুতরাং আংশিক ডেরিভেটিভের জ্যামিতিক ব্যাখ্যায় আসা যাক আমরা এই সমতলটিকে ত্রিমাত্রিক বিবেচনা করি সুতরাং x অক্ষ y অক্ষ এবং তারপর আমাদের z অক্ষ আছে এবং আমাদের কিছু পৃষ্ঠ আছে যেখানে ফাংশন z f x y সুতরাং এই ফাংশন দ্বারা পৃষ্ঠকে z f x y হিসাবে উপস্থাপন করা হয় সুতরাং যদি আমরা এখানে একটি y y0 সমতল দ্বারা পৃষ্ঠটি কেটে ফেলি এখন এটি সমতল y y0 এটি y অক্ষ সুতরাং এখানে আমাদেরy অক্ষের উপর y y0 বিন্দু এবং এটি সমতল সুতরাং এখানে সব এর উপর মান y হিসাবে y0 ধ্রুব হয় সুতরাং এখানে আমাদের এই সমতল y y0 আছে যদি আমরা এই পৃষ্ঠটি কেটে ফেলি তাহলে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে এই সমতল এবং পৃষ্ঠ দ্বারা ছেদ একটি বক্ররেখা আছে সুতরাং এখন এখানে এই বক্ররেখায় যদি আমরা উদাহরণস্বরূপ একটি বিন্দু x0 y0 নিই এবং আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি তারপর যদি আমরা x0y0 এই বিন্দুতে এই বক্ররেখার স্পর্শক আঁকতে পারি এবং তারপর আমরা এখানে x অক্ষ থেকে কোণটি লক্ষ্য করি এবং এই কোণের স্পর্শকটি f এর আংশিক ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে x0 y0 বিন্দুতে সুতরাং এই একই সংজ্ঞা একই জ্যামিতিক ব্যাখ্যা হিসাবে আছে একটি পরিবর্তনশীল ফাংশন এর জন্য পার্থক্য শুধু এই যে আমরা এই y ফিক্স করেছি সুতরাং y y0 যদি আমরা এই প্লেনের উপর বা এই সমতল দ্বারা এই সমতলটি কেটে ফেলি তাহলে আমরা একটি বক্ররেখা পাব এবং তারপর আমরা আবার একমাত্রিক ক্ষেত্রে ফিরে এসেছি এবং জ্যামিতিক ব্যাখ্যা একই যে এই থীটার স্পর্শক f এর আংশিক ডেরিভেটিভের সমান x এর সাপেক্ষে এই x0 y0 বিন্দুতে প্রবলেমে আসা যাক del f এর মান খুঁজুন ওভার del x এর x0 y বিন্দুতে এটি ফাংশনের একটি সাধারণ পয়েন্ট fx y ye x প্রথম নীতি থেকে সুতরাং আমরা এই গণনা করার জন্য যে সংজ্ঞাটি আমরা আগের স্লাইডে আলোচনা করেছি তা ব্যবহার করব ∂f∂x এবং ∂f∂y একটি সাধারণ বিন্দুতে x y তাহলে সংজ্ঞা কি ছিল ∂f∂x একটি x yবিন্দুতে সুতরাং আমরা এখানে x y একটি সাধারণ পয়েন্ট নিয়েছি সুতরাং সংজ্ঞা বলেছে যে আমাদের এখানে x বৃদ্ধি করতে হবে কারণ আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি সুতরাং xΔx এবং y বিয়োগ ফাংশন মান x y বিন্দুতে সুতরাং f x y এবং এই বৃদ্ধি Δx দ্বারা বিভক্ত এবং তারপর x → 0 গ্রহণ করে সুতরাং তাহলে আমাদের এই ফাংশনটি নিতে হবে যা fx y ye x সুতরাং এই ক্ষেত্রে এই x Y সুতরাং এটি y হয়ে যাবে এবং x এর পরিবর্তে আমাদের xx হবে সুতরাং e এবং x এর জন্য আমাদের xx বিয়োগ ফাংশন মান x y এ রয়েছে যা ye x ফাংশন নিজেই এবং x দ্বারা বিভক্ত সুতরাং এখন যদি আমরা এখানে দেখি ye x এবং ye x সাধারণ সুতরাং আমরা ye x কে বাইরে নিতে পারি তাহলে এখানে কি থাকবে e x এবং তারপর 1 কারণ ye x আমরা এই দুই পদ থেকে কমন নিয়েছি এবং তারপর আমরা x দ্বারা বিভক্ত করেছি এখন যদি আপনি এই সীমাটি গণনা করেন কারণ আমরা দেখতে পাচ্ছি x 0 তে যায় এই e0 এটি একটি বিয়োগ এক 00 ফর্ম সুতরাং আমরা রেফার টাইম 0811 নিয়ম প্রয়োগ করতে পারি যা বলে যে এই সীমাটি হবে e x এই e x এর ডেরিভেটিভ এবং এখানে ডেরিভেটিভ হবে মাত্র 1 সুতরাং যখন x যায় 0 তে সুতরাং এই সীমা যাচ্ছে 1 তে সুতরাং এই ক্ষেত্রে এখানে ডেরিভেটিভ হবে 1 এবং y e x তাই ye x এখন আংশিক ডেরিভেটিভের জন্য y এর সাপেক্ষে তাই আমাদের সংজ্ঞা এখন পরিবর্তিত হবে সুতরাং x যেমন আছেতেমনই থাকবে এবং সেখানে বৃদ্ধি হবে y এর সুতরাং yy এবং f x y দ্বারা বিভক্ত y সুতরাং এখন ফাংশনে এটি প্রতিস্থাপন করবো সুতরাং আমাদের yy এবং e x বিয়োগ ফাংশন y ex আছে এবং এই y দ্বারা বিভক্ত সুতরাং এখানে আবার y e পাওয়ার মাইনাস x কমন টার্ম y e x এবং এখানে আমাদের আছে y e x সুতরাং যা বাকি থাকে e সীমা y যায় 0 তে এবং e x আমাদের আছে সুতরাং এখানে আমাদের y e x আছে যা বাতিল হয়ে যায় সুতরাং ye x এবং বিয়োগ y e x বাতিল করুন এবং তারপর আমাদের ye xy থাকবে সুতরাং y এছাড়াও বাতিল করে এবং আমরা শুধুমাত্র পাই e x সুতরাং কমন নেওয়ার কোনো দরকার নেই কারণ এটি y e x এবং এখানে আমাদের মাইনাস y e x একই পদ সুতরাং এটি মূলত বাতিল হয়ে যায় এবং তারপরে আমাদের এখানে y e x শব্দটি y দ্বারা বিভক্ত এবং এই y এবং y বাতিল হয়ে যাবে সুতরাং আমরা পাব e x এবং এখানে কোন y টার্ম নেই সুতরাং এটি শুধু e x সুতরাং আমরা কি দেখতে পারি সুতরাং এটি আংশিক ডেরিভেটিভসের মৌলিক সংজ্ঞা বা মৌলিক সংজ্ঞা ব্যবহার করছিল আমরা এখানে ডেরাইভেটিভস পেয়েছি x এর সাপেক্ষে y e x এবং y এর সাপেক্ষে এটা e x আমরা এটি সরাসরি গণনা করতে পারি কারণ এই ফাংশনটি f x yহিসাবে হয় y e x এবং আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে x y পয়েন্টের সুতরাং এখানে y ধ্রুবক রেখে y ধ্রুবক ধরে এবং স্বাভাবিক ডেরিভেটিভ গ্রহণ করে সুতরাং y একই ভাবে থাকবে এবং e x এর ডেরিভেটিভ হবে e x সুতরাং আমাদের আংশিক ডেরিভেটিভ আছে x এর সাপেক্ষে যা আমরা ইতিমধ্যে এখানে দেখেছি ye x একইভাবে আমরা y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ পেতে পারি সুতরাং যদি আমরা y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি এখানে তাহলে এটি এখন x ধ্রুবক হিসাবে গণ্য হবে সুতরাং e পাওয়ার মাইনাস x ধ্রুবক হিসাবে গণ্য হবে এবং তারপর যখন আমরা আংশিক ডেরিভেটিভকে y এরসাপেক্ষে গ্রহণ করি সুতরাং এটি হবে 1 তারপর আমাদের আছে e x সুতরাং আবার আমরা পাবো সুতরাং আমরা সাধারণ সংজ্ঞা বা ডেরিভেটিভস এর একটি পরিচিত রিজার্ভ ব্যবহার করে সরাসরি অন্যান্য গণনা ধ্রুবক ঠিক রেখে গণনা করতে পারি সুতরাং পরবর্তী সুতরাং আংশিক ডেরিভেটিভস এবং কন্টিনিউয়িটি র মধ্যে সম্পর্ক কী আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতার সীমা এবং কন্টিনিউয়িটি য় আলোচনা করেছি সুতরাং যদি একটি ফাংশন আংশিক ডেরিভেটিভ থাকতে পারে তবে এটি একটি আকর্ষণীয় ফলাফল সুতরাং যদি একটি ফাংশন উভয়কে ছাড়া বা তার সাথে আংশিক ডেরিভেটিভ থাকতে পারে x এবং y একটি বিন্দুতে সেখানে ধারাবাহিক না থেকে সুতরাং এই ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভের অস্তিত্বের জন্য আমাদের কন্টিনিউয়িটি র প্রয়োজন নেই আমরা যখন সাধারণ ডেরিভেটিভস নিয়ে কথা বলি তখন differentiability এর জন্য কন্টিনিউয়িটি আবশ্যক কিন্তু এ পর্যন্ত আমরা differentiability কে বলেছি বা একক চলকের একক ফাংশনের ক্ষেত্রে সেখানে ডেরিভেটিভ পেয়েছি আমাদের ফাংশনের কন্টিনিউয়িটি দরকার কিন্তু একটি ফাংশনে উভয়ের ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ থাকতে পারে x এবং y এর সাপেক্ষে এক্ষেত্রে ধারাবাহিক না হয়ে অন্যদিকে একটি অবিচ্ছিন্ন ফাংশনে আংশিক ডেরিভেটিভ নাও থাকতে পারে সুতরাং অন্য দিকে আমাদের একটি ধারাবাহিক ফাংশন থাকতে পারে কিন্তু এটি আংশিক ডেরিভেটিভ নাও থাকতে পারে সুতরাং কিছু সম্ভব এবং আমরা এখন এই উদাহরণে দেখব যা দেখায় যে এই ফাংশনটি আমরা এখন যাচাই করব তা ধারাবাহিক কিন্তু এর আংশিক ডেরিভেটিভস বিদ্যমান নেই সুতরাং এটি একটি উদাহরণ যা দেখায় যে ফাংশনটি ধারাবাহিক কিন্তু আংশিক ডেরিভেটিভ উভয় আংশিক ডেরিভেটিভ 0 0এ বিদ্যমান নেই সুতরাং আসুন 0 0 এ কন্টিনিউয়িটি পরীক্ষা করি সুতরাং আমাদের এখানে এই ফাংশন আছে fxyxysin 1xy xy≠0 0elsewhere এবং আমরা কন্টিনিউয়িটি র জন্য দেখাতে চাই যে এই সীমা যদি আমরা x y যাই 0 0 এ এই ফাংশন f x y এরসীমা তাহলে এই সীমাটি 0 যদি এই সীমা 0 হয় কারণ ফাংশন মান আমরা এখানে 0 দেখেছি 0 0বিন্দুতে সুতরাং আমরা দেখাব যে এখানে এই সীমাটি ফাংশন মানের সমান আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি ডেল্টা অ্যাপসিলন সংজ্ঞা অথবা আমরা সরাসরি করতে পারি যেমনটা আমরা আগের লেকচারে করেছি সুতরাং আসুন আমরা শুধু এপসিলন ডেল্টার সাধারণ সংজ্ঞা দিয়ে যাই সুতরাং এখানে f x y বিয়োগ এই 0 ফাংশন মান এই পার্থক্য সমান সুতরাং এখানে যে ফাংশন নিজেই xysin 1xy এবং আমরা জানি যে sin 1 দ্বারা আবদ্ধ আমরা এটা লিখতে পারি যে x প্লাস xy এর থেকে কম সুতরাং এটা 1 দ্বারা বেষ্টিত করা হবে এই এই এক চেয়ে বড় পরিমাণ হতে হবে এবং আবার আমরা আমরা এই ফলাফল জানতে পারি ট্রাইয়াঙ্গুলার ইনেকুয়ালিটি যে x y এর পরম মান সমান চেয়ে কম হবে xY এর থেকে এবং এখন আমরা এখানে একটি গণনা করব এইকে প্রতিস্থাপিত xy করতে অথবা এর এই পরম মানটি অনুমান করতে xy আশেপাশের ক্ষেত্রে যদি আপনি মনে রাখেন আমাদের এই ইনএকুলিটি কে নেইবারহুড এর পরিপ্রেক্ষিতে সেট করতে হবে যাতে আমরা এবং এর সাথে সম্পর্ক পেতে পারি সুতরাং এখানে যদি আমরা বিবেচনা করি x বিয়োগের পরম মান y পুরো স্কয়ার এর এটি সর্বদা ইতিবাচক হবে কারণ এটি একটি সম্পূর্ণ স্কয়ার টার্ম এবং তারপর আমাদের এখানে x স্কয়ার এবং y স্কয়ার আছে এবং এটি হবে মাইনাস 2 গুণ অ্যাবসলিউট ভ্যালু x বিয়োগ পরম মান yএর যা আমি ডান দিকে আনতে পারি না সুতরাং ডান হাতটি 2 অ্যাবসলিউট ভ্যালু x এর এবং অ্যাবসলিউট ভ্যালু হয়ে যাবে y এর অ্যাবসলিউট এখন যদি আমি উভয় পক্ষকে এই x2y2 দিয়ে যোগ করি সুতরাং এখানে এটি 2 x2y2 এবং ডান দিক হয়ে যাবে এটি হবে x2y2 এবং এই যোগফল 2 বার x এবং y এটি ডানদিকে আমরা y হিসাবে লিখতে পারি পুরো স্কয়ার এবং বাম দিকে একটি 2 x2y2 এবং এখন আমরা এখানে স্কয়াররুট নিতে পারি সুতরাং এটি একটি 2x2y2 হিসাবে পরিণত হবে এবং xyএর চেয়ে কম সমান সমান এই অন্য উপায় বৃত্তাকার সুতরাং এটি সমান থেকে বড় কারণ এখানে এটি এর চেয়ে বড় ছিল সুতরাং এটি এর চেয়ে বড় এটি xy এর সমান সুতরাং এখন আমরা এই শব্দটি এখানে প্রতিস্থাপন করতে পারি xy2x2y2 সুতরাং আসুন আমরা তা করি একটি 2x2y2 এবং এখন ঠিক এখানে আমাদের এই নেইবারহুড আছে 0 0 বিন্দুর যা আমরা আবদ্ধ করতে পারি দ্বারা সুতরাং এখানে এই শব্দটি হতে পারে যে আমরা সেই অসমতাটি আশেপাশের জন্য ব্যবহার করতে পারি এবং তারপর আমাদের একটি 2δ আছে এবং এখন এই পার্থক্যটি লক্ষ্য করা হচ্ছে f x y বিয়োগ 0 এর চেয়ে কম সুতরাং এটি এখন থেকে কম যদি আপনি তৈরি করেন তাহলে আমরা এবং এর মধ্যে সম্পর্ক পাব সুতরাং এখানে এই নির্বাচন এখান থেকে একটি স্কয়াররুট 2 দ্বারা কারণ দেওয়া আছে এবং তারপর আমরা এই জানতে পারি এই চেয়ে ছোট এই সম্পর্ক যেকোনো উপায়ে স্কয়াররুট 2 দ্বারা বিভক্ত এবং তারপর আমরা এই পার্থক্য চেয়ে কম হয় আছে যখনই আমরা x y নির্বাচন করি এই নেইবারহুড থেকে এই আশেপাশের থেকে এলাকা 0 0 পয়েন্টের সুতরাং এই হল প্রদত্ত সংখ্যাটি একটি ফাংশনের সীমা যা এখানে xysin 1xy সুতরাং আমরা যা দেখেছি যে f x y ফাংশনের এই 0 হল এই সীমা সুতরাং সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়িটি প্রমাণ করেছি সুতরাং এটি বোঝায় যে f x y ধারাবাহিক এবার আমরা আংশিক ডেরাইভেটিভস এর দিকে মুভ করবো 0 0 বিন্দুতে তাই আমরা এই ফাংশন আছে এবং আমরা এখন এই সংজ্ঞা ব্যবহার করবো x যায় 0 তে এবং x0x এবং মাইনাস fওভার x সুতরাং যেহেতু x0 এবং y0 0 0 তাই আমরা ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি 0 0 পয়েন্টে সুতরাং আমরা এই সীমাটি গ্রহণ করছি যদি এই সীমাটি বিদ্যমান থাকে তাহলে আমরা x অস্তিত্বের ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভসকে কল করি যদি এটি বিদ্যমান না থাকে তাহলে আমরা বলব আংশিক ডেরিভেটিভস বা আংশিক ডেরিভেটিভকে x এর সাপেক্ষে অস্তিত্ব নেই সুতরাং এখানে এই ক্ষেত্রে আমাদের এখন সংজ্ঞা অনুযায়ী আছে এবং x 0 তে যায় সুতরাং এই f সুতরাং এখানে y হল 0 এবং তারপর x xদ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং আমাদের x এবং sin 1x এবং এই 1xটার্ম এখানে আছে সুতরাং x এবং x বাতিল হয়ে যায় এবং তারপরে আমরা কেবল এই সীমাটি পেতে পারি x 0 তে যায় sin 1x এবং x 0 এর দিকে চলে যায় সুতরাং এই ক্ষেত্রে এখানে আমরা জানি না এই সীমাটি কী কারণ sin নির্দিষ্ট নয় যখন এই x 0 তে যাবে আমরা এর মান ওয়ান বলতে পারি না সুতরাং মূলত এই ক্ষেত্রে এই সীমাটি বিদ্যমান নেই কারণ আমরা জানি না এটি কোন সংখ্যা সুতরাং সীমা মানে x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ এই ক্ষেত্রে কোন অস্তিত্ব নেই এবং অবশ্যই অনুরূপ হিসাব আমরা y এর জন্য কি করতে পারি অথবা y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করতে পারি এই লিমিট পেতে এবং আমরা পাবো যে y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ এর ও কোনো অস্তিত্ব নেই আরেকটি সমস্যার দিকে এগিয়ে যাওয়া আমাদের এখন আছে আমরা দেখাব যে এই ফাংশনটি fxyxyx22y2xy≠00 0elsewhere ধারাবাহিক নয় কিন্তু এর আংশিক ডেরিভেটিভস বিদ্যমান 0 0 বিন্দুতে আগের সমস্যায় আমরা দেখেছি ফাংশনটি ধারাবাহিক ছিল কিন্তু আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব নেই এই ক্ষেত্রে আমরা দেখাব যে ফাংশনটি ধারাবাহিক নয় তবে এর আংশিক ডেরিভেটিভস বিদ্যমান উভয় আংশিক ডেরিভেটিভ বিদ্যমান তাহলে কেন এটি ধারাবাহিক নয় যদি আমরা y mx পথ বেছে নিই তারপর আমরা যা পাই কারণ y mx এবং তারপর এখানেও y mx সুতরাং এখানে x2 এখানে x2 এবং এখানেও x2 আসবে এবং আমরা কি পাব সুতরাং এখানে আমাদের x এবং তারপর y mx আছে সুতরাং আমাদের x22x2m2 আছে এবং তারপর এর সীমা x 0 হয়ে যায় সুতরাং এখানে x2 এখানে x2 এখানে x x2 সুতরাং আমরা এই সীমাটি m12m2 হিসাবে পাবো m12m2 এবং অতএব এই সীমাটি বিদ্যমান নেই কারণ এটি m এর উপর নির্ভর করে m এর বিভিন্ন মানের জন্য আমরা এই সীমার বিভিন্ন মান পাচ্ছি অতএব এই সীমাটি বিদ্যমান নেই এবং ফাংশনটি ধারাবাহিক নয় এখন আমরা দেখাব যে যদিও ফাংশনটি ধারাবাহিক নয় কিন্তু আমরা আংশিক ডেরিভেটিভস গণনা করতে পারি x এবং y এর সাপেক্ষে সুতরাং আংশিক ডেরাইভেটিভস আবার সংজ্ঞা সঙ্গে আমরা এই মৌলিক সংজ্ঞা যা আছে 0 0 পয়েন্টে যেটা হয়ে যাবে x0 এবং f0 0 ওভার x সুতরাং একটি যুক্তি হল 0 y হল 0 তাই এই গুণের কারণে এটি 0 হয়ে যাবে সুতরাং এখানে এটা 0 এবং তারপর f0 0এটিও 0 সুতরাং 0 বিয়োগ x এর উপর 0 এবংএই 0 x' এর মান যাই হোক না কেন আমাদের এখানে এই সীমার মান 0 হয় তার মানে x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ হল 0 এখন y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সুতরাং y0Δy এই ক্ষেত্রে আমাদেরএ বং x0y এর উপর y আছে সংজ্ঞা অনুযায়ী আমাদের আছে কারণ এই x0y0 আপনি 0 পুট করবেন আমরা আংশিক ডেরিভেটিভস সম্পর্কে কথা বলছি 0 0 পয়েন্টে সুতরাং f0 Δy f 0 0Δy আবার একই যুক্তি কারণ এখানে x হল 0 এবং হরেতে আছে x y টার্ম সুতরাং এখানে এটিও 0 হয়ে যাবে সুতরাং এটি 0 হয়ে যাবে এবং এটি 0 সুতরাং 0 0Δy এবং এটি 0 এবং আমরা আবার এই সীমাটি 0 হিসাবে পেয়েছি সুতরাং উভয় ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ x এবং y এর সাপেক্ষে উভয় ক্ষেত্রেই আংশিক ডেরিভেটিভের মান 0 এবং ফাংশন এই ক্ষেত্রে ধারাবাহিক ছিল না আর একটি প্রবলেম এখানে আমাদের আছে fxy2x33y3x2y2xy≠00 0elsewhere সুতরাং আমরা fx and fy এর মান বের করতে চাই 0 0 বিন্দুতে সুতরাং আবার সংজ্ঞা অনুসারে আমাদের fx0 0সমান fΔx 00 f 00Δx এর এবং Δx এটি 0 তে যায় এটি x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সুতরাং আমরা এখন প্রতিস্থাপন করব f x 0 সুতরাং y এখানে 0 সেট করা হবে সেখানে 0 এবং আমরা এটি 2 বার পাব সুতরাং এই যখন y 0 হবে তাই এই ফাংশন হয়ে যাবে 2x কেবল 2x সুতরাং আমরা এই একটি 2Δx পাব এবং আবার x দ্বারা ভাগ করে এখানে এবং তারপর সীমা x 0 তে চলে যায় সুতরাং x বাতিল হয়ে যায় এবং আমরা এই মানটি 0 হিসাবে পেতে পারি সুতরাং আমরা এখানে মান 2 পাবো ঠিক আছে এখন দ্বিতীয় যখন আমরা গণনা করি fy 0 0 সুতরাং আমাদের আবার একই অবস্থা আছে 0 y সুতরাং এই সময় y থাকবে সুতরাং আমরা এখানে 3 বার এবং y বিয়োগ করব এই f 0 0 0 এবং y এবং y → 0 এর উপরে সুতরাং এখানে এটি বাতিল হয়ে যায় এবং আপনি এই মান 3 হিসাবে পাবেন সুতরাং এটি এখানে 3 সুতরাং আমাদের x এর আংশিক ডেরিভেটিভ f এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ y এর ক্ষেত্রে এখানে 3 হিসাবে আছে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং আংশিক ডেরিভেটিভস বিদ্যমান কারণ এই ক্ষেত্রে আমরা সহজেই প্রমাণ করতে পারি যে আংশিক ডেরিভেটিভস বিদ্যমান এবং আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় এটি করেছি সুতরাং এখানে উদাহরণস্বরূপ কন্টিনিউয়িটি দেখতে আমরা xrcos এবং yrsin পুট করতে পারি এবং তারপর এটি কেবল এখানে হয়ে যাবে r2 আসবে এবং তারপর 2 r3 এবং cos3 3r3 এবং sin3 এবং সীমা r → 0 সুতরাং এই ক্ষেত্রে 1 r অঙ্কটিকে থাকবে হরেতে এবং এখানে বাকী শব্দটি সীমাবদ্ধ সুতরাং এটি 0 তে যাবে সুতরাং ফাংশনটি অবিচ্ছিন্ন এবং আংশিক ডেরিভেটিভস বিদ্যমান সুতরাং কিছু সম্ভব আমরা উদাহরণ দেখেছি যখন ফাংশনটি ক্রমাগত আংশিক ডেরিভেটিভস ছিল না বা ফাংশনটি কন্টিনিউয়াস ছিল আংশিক ডেরিভেটিভ বিদ্যমান ছিল না এই ক্ষেত্রে ফাংশনটিও ধারাবাহিক এবং আংশিক ডেরিভেটিভসও বিদ্যমান সুতরাং এই উদাহরণটি আবার আংশিক ডেরিভেটিভস গণনা করার জন্য x এর সাথে এবং y এর ক্ষেত্রে এবং আপনি এই আংশিক ডেরিভেটিভগুলির কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করবেন সুতরাং এখানে fx যখন x y ≠ 0 0 সুতরাং যখন x y ≠ 0 0 আমাদের এই চমৎকার ফাংশন আছে সমস্যাটি 0 এ যেখানে আমাদের আলাদাভাবে 0 হিসাবে সংজ্ঞায়িত করতে হবে সুতরাং যখন x y ≠ 0 0 আমাদের এই ফাংশন আছে এবং আমরা আংশিক ডেরিভেটিভ নিতে পারি যা x এখানে এই y কে ধ্রুবক হিসাবে বিবেচনা করে সুতরাংx এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভের জন্য এই গণনা করেছি আমরা কেবল সাধারণ গণনা অনুসরণ করতে পারি সুতরাং এখানে x2y2 এবং স্কয়াররুট সুতরাং এটি তার পুরো স্কয়ার হবে এবং তারপর সংখ্যায় যখন আমরা এই y কে ধ্রুবক হিসাবে গ্রহণ করি সুতরাং এখানে আমরা আংশিক ডেরিভেটিভ পেতে x এর সাপেক্ষে x y এর হবে y এবং তারপর হবে বিয়োগ এই x y এরকম এবং এখানে আংশিক ডেরিভেটিভ যা 12 হবে এবং তারপর এখানে এই হবে x2y2 এবং আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ এর ব্যাপারে গ্রহণ করছি সুতরাং এই 2 x আসবে এবং এই 2 টি বাতিল হবে এবং তারপর আমরা এখানে এই y শব্দটিকে x2y2 এ গুণ করতে পারি এবং তারপর আমাদের বিয়োগ আছে সুতরাং এখানে আবার এই শব্দটি সেখানে যাবে কারণ এটা ভাগফল নিয়ম সুতরাং x2y2 সুতরাং এটি হবে y x2y2 এবং বিয়োগ এই x2y এবং তারপর এই x2y2 শব্দ দ্বারা বিভক্ত এবং এটিও আসবে সুতরাং এটি 3 বাই 2 হয়ে যাবে 1 এবং এই অর্ধেক এটি 32 করবে সুতরাং এখানে x2y বাতিল হয়ে যাবে আমরা পাব y3 ঠিক এই শব্দটি এখানে y3x2y232 এবং একইভাবে আমরা এই fy গণনা করতে পারি y এর সাপেক্ষে সুতরাং আমরা y এর পরিবর্তে x কে প্রতিস্থাপিত করব ফাংশনের প্রতিসাম্যতার কারণে সুতরাং আমরা পেয়েছি fxxyy3x2y232xy≠00 0elsewhere fxxyy3x2y232xy≠00 0elsewhere এবং এখানে x এরসাপেক্ষে এই আংশিক ডেরিভেটিভ আমাদের এই সংজ্ঞাটি মৌলিক সংজ্ঞা গুলির সাথে গণনা করতে হবে সুতরাং আমাদের এখানে ব্যবহার করতে হবে তা আছে fx 0 0এ সুতরাং অ শূন্য বিন্দু যে অ শূন্য বিন্দুতে আমরা সরাসরি এখান থেকে গণনা করতে পারি এবং 0 0 এ আমাদের মৌলিক সংজ্ঞা ব্যবহার করতে হবে সুতরাং x 0 তে যায় এবং আমাদের fΔx 0 f 00Δxআছে সুতরাং f 0 0 হল 0 এবং এখানে যদি যুক্তির একটি 0 হয় সুতরাং এই ফাংশনটি 0 হয়ে যাবে এবং তাই আমাদের 0 0xআছে সুতরাং এটি 0 হয়ে যাবে অতএব আমরা এখানে 0 ব্যবহার করেছি কিন্তু 0 এ আংশিক ডেরিভেটিভ পেতে আমাদের এই মৌলিক সংজ্ঞাটি ব্যবহার করতে হবে সুতরাং আমরা কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করতে চাই সুতরাং কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের দেখতে হবে এর সীমা কত এই ফাংশনের সীমা 0 বা একই জিনিস এখানে যে এর সীমা 0 তারপর ফাংশনটি অবিচ্ছিন্ন অন্যথায় এটি অবিচ্ছিন্ন নয় সুতরাং আমাদের এখানে সেই সীমাগুলি পরীক্ষা করতে হবে এই ক্ষেত্রে যখন আমরা xrcos yrsin প্রতিস্থাপন করি সুতরাং আমরা এখানে পাবো r3 এবং এখানে r3 সুতরাং r cube বাতিল হয়ে যাবে এবং আমরা পাব সুতরাং এই সীমা নির্ভর করে এর উপর সুতরাং অতএব এটি ধারাবাহিক নয় সুতরাং এই f x y ধারাবাহিক নয় কারণ এই সীমাটি বিদ্যমান নেই সীমা নির্ভর করে এর উপর কন্টিনিউয়িটি র জন্য সীমাটি বিদ্যমান থাকা উচিত এবং এটি 0 0 এর মানের সমান হওয়া উচিত সুতরাং এই ক্ষেত্রে সীমা বিদ্যমান নেই অতএব এই আংশিক ডেরিভেটিভস ধারাবাহিক নয় সময় দেখুন 3118 আমরা কি একই ধরনের হিসাব করতে পারি fyএর জন্য সুতরাং উভয় আংশিক ডেরিভেটিভ fx এবং fy এগুলি ধারাবাহিক নয় আমাদের পর্যাপ্ত একটি ফলাফল আছে যা একটি r রিজিয়নের কন্টিনিউন্টির জন্য পর্যাপ্ত শর্ত সুতরাং এটা বলে যদি একটি আংশিক একটি ফাংশন fx y এর আংশিক ডেরাইভেটিভস হয়েছে fx এবং fy সর্বত্র একটি অঞ্চলRএ সুতরাং এখানে আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব এবং তাছাড়া এই আংশিক ডেরিভেটিভ গুলি কিছু সংখ্যা M দ্বারা আবদ্ধ এখানে সুতরাং fxx y সেই অঞ্চলে আবদ্ধ এবং fx এছাড়াও fy সীমাবদ্ধ যেখানে এই M স্বাধীন x এবং y থেকে সুতরাং তারপর f x y সর্বত্র কন্টিনিউয়াস সুতরাং এটি আবার কন্টিনিউয়িটি র জন্য পর্যাপ্ত শর্ত সুতরাং যদি আংশিক ডেরিভেটিভস বিদ্যমান থাকে এবং সেগুলি বাউন্ডেড থাকে তাহলে ফাংশনটি ধারাবাহিক হবে এবং x0y0 এ এই কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের পর্যাপ্ত শর্তও থাকতে পারে সুতরাং এখানে যদি আংশিক ডেরিভেটিভস বিদ্যমান থাকে এবং আশেপাশে বাউন্ডেড থাকে সুতরাং এখানে আমাদের নেইবারহুড সম্পর্কে কথা বলতে হবে সুতরাং যদি একটি আংশিক ডেরিভেটিভ বিদ্যমান থাকে এবং এই নেইবারহুডে আবদ্ধ থাকে এবং অন্যটি এই x0 y0 বিন্দুতে বিদ্যমান থাকে তারপর এছাড়াও আমরা বলতে পারি যে ফাংশনটি x0y0 পয়েন্টে ধারাবাহিক ঠিক আছে সুতরাং আমরা আজ যা শিখেছি যা নিম্নলিখিত বক্তৃতাগুলিতে ব্যবহৃত হবে আংশিক ডেরিভেটিভস সুতরাং এটি x এর সাথে সংজ্ঞার এই সংজ্ঞাটি আমরা অন্যান্য অনেক বক্তৃতায় ব্যবহার করতে যাচ্ছি সুতরাং এখানে x এর ক্ষেত্রে বৃদ্ধি এবং তারপরে এই ভাগকে আমাদের সীমা নিতে হবে যদি এই সীমাটি বিদ্যমান থাকে আমরা একে x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ বলব এবংy এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভের জন্য একই জিনিস এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি এবং আপনাকে অনেক ধন্যবাদ